সুতরাং যখন আমরা প্রকৃতপক্ষে তাপীয় সেন্সরগুলির দিকে নজর রাখি যা আমরা বিশেষত তাপমাত্রা পরিমাপের কথা বলছি তাপমাত্রার অ যোগাযোগ ভিত্তিক পরিমাপ বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ধরণের সেন্সর উপলব্ধ থাকে এবং আমরা আসলে তার দিকে দৃষ্টি নিবদ্ধ করি নেওডিয়ামিয়াম চুম্বককে অপ্রত্যক্ষভাবে ব্যবহার করে তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং আপনি হলের সেন্সর ব্যবহার করে জানেন আমরা চৌম্বকীয় ক্ষেত্রে পরিবর্তনটি পরিমাপ করতে সক্ষম হয়েছি আমাদের আসতে হবে তবে আমরা প্রকৃতপক্ষে তাপমাত্রা পরিমাপের দিকে নজর দেওয়ার আগে আসুন আইআর থার্মোমিটারগুলি সম্পর্কিত যা মূলত যোগাযোগ ছাড়াই ব্যবহারের জন্য ব্যবহৃত হয় সে সম্পর্কে গল্পটি শেষ করি মূল কথাটি হল যদি আপনি বলেন প্রথম কথাটি হল তবে আপনাকে আইআর থার্মোমিটারটি বুঝতে হবে এবং এর পিছনে পদার্থবিজ্ঞানটি বোঝার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ সময় ব্যয় করতে হবে আপনি যদি সত্যিই আইআর থার্মোমিটারটি দেখতে চান তবে আসুন আমরা চেষ্টা করার জন্য কিছুটা সময় ব্যয় করি বুঝবেন আপনি নিশ্চয়ই শুনেছেন থার্মোকলস তাই না মূলত একটি আইআর থার্মোমিটার আপনি যদি 40000 ফুট দর্শন থেকে বুঝতে পারেন তবে বুঝতে পারবেন আপনার এমন একটি ডিভাইস দরকার যা আইআর তাপ শোষণ করবে এবং আপনাকে আউটপুটে কিছু ভোল্টেজ দিতে হবে সুতরাং আপনাকে চূড়ান্তভাবে কিছুটা Vout পেতে হবে এবং আপনি কীভাবে এই Vout পাবেন আপনি কিভাবে এই Vout পেতে আসুন একটি সরল থার্মোপাইলের ছবি আঁকুন যা মূলত সংযুক্ত আইআর থার্মোকলস সংযুক্ত সিরিজের একটি সেট সুতরাং এর জন্য আমাকে প্রথমে থার্মোকলের ছবি আঁকতে দিন থার্মোকল অপরিহার্যভাবে আপনি এটিকে বোঝাতে পারেন এবং প্রয়োজনীয়ভাবে আপনি এটিকে একটি পরিবর্ধকের কাছে নিয়ে যান এবং আপনি এখানে ভ্যাট তৈরি করেন সুতরাং এটি ইস্যুটির জটিলতা এটি মূলত আইআর শোষণকারী এটি একটি আইআর শোষণকারী যা সমস্ত আইআর তাপকে মূলত শোষণ করে এবং যা গুরুত্বপূর্ণ তা এই অংশটি টিআরএফ তাপমাত্রার রেফারেন্স এবং এটিই প্রকৃত তাপমাত্রা আপনি পরিমাপ করছেন একটি সাধারণ অভিব্যক্তি এই জিনিসটির দিকে ফিরে যাচ্ছে এখানে একটি সাধারণ অভিব্যক্তি হল এখানে কেবল এই সিস্টেমগুলির দিকে নজর দেওয়া এবং আপনি খুব সাধারণ সমীকরণটি রীত করতে পারেন যা কেবল বলেছেন VoutS×TX−TREF সুতরাং এটি টি আরএফ এসগুণাগুণ ছাড়া কিছুই নয় এখন আপনি এটিকে যে কোনও স্তরে নিয়ে যেতে পারেন আপনি যদি সত্যিই আমাকে জিজ্ঞাসা করেন তবে আপনাকে অবশ্যই শোষণের এই প্রক্রিয়াটির পিছনে পদার্থবিজ্ঞান সম্পর্কে জানতে হবে এবং সেগুলি ব্ল্যাকবডি রেডিয়েশন এবং স্টেফেনের প্লাঙ্কেরStephen's Plank আইন দ্বারা পরিচালিত রেডিওটিভ হিট ট্রান্সফার সম্পর্কিত স্টিফেন বোল্টজমান আইন সুতরাং আমি আবারও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়কে চাপ দিতে চাই কেন আমি এই সমস্ত করছি আপনাকে এমন অনুভূতি দেওয়ার জন্য যে আপনি যখন আইওটি এবং আইওটিগুলির জন্য নকশার কথা বলছেন এবং যখন আপনি সেন্সিংয়ের দিকে তাকিয়ে আছেন তখন আপনাকে অবশ্যই সেন্সিংয়ের পিছনে পদার্থবিজ্ঞান সেন্স করার পিছনের মূলনীতিটি জানতে হবে এবং প্রদত্ত অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় সেন্সরটি নির্ধারণ করতে এটি একসাথে ব্যবহার করতে হবে আপনার অবশ্যই এটি অবশ্যই জেনে রাখা উচিত যে কোনও প্রদত্ত অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় সেন্সর প্রকার বা সেন্সর জাতীয় ধরণের সেন্সরকে কল করার জন্য এগুলির উভয়টির বিশদ নিয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই সুতরাং এটি একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস সুতরাং আপনি যখন ডিজাইনের কথা বলছেন তখন আপনার অবশ্যই অনেক পছন্দ অনেকগুলি নকশার পছন্দ থাকতে হবে এবং আপনি সেরা পছন্দটি চয়ন করেন এবং আপনি যে পছন্দটি চয়ন করেন তা নির্ভর করে তার ধরণের উপর অ্যাপ্লিকেশন যা আপনার মনে রয়েছে এবং এর ভিত্তিতে আপনি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন উদাহরণস্বরূপ আমি আপনাকে অন্য ধরণের পরিমাপের অ যোগাযোগের উপায় জানেন না তা আপনাকে অবশ্যই দেখাতে হবে বা আপনি পরবর্তী ক্লাসে নিজেই এটি সন্ধান করতে পারেন আমি আপনাকে দেখাবো সেখানে আরও এক ধরণের সেন্সর রয়েছে যার নাম পিআইআর সেন্সর এটি মূলত একটি বৈদ্যুতিন সংবেদক যা মূলত এর পেছনের পদার্থবিজ্ঞানের ভিত্তিতে ভিত্তি করে পাইরোইলেক্ট্রিকটি ঠিক এটিই এই নীতির অর্থ এখানে পাইরোইলেক্ট্রিকটি ফিজিক্স প্রকৃতপক্ষে পদার্থবিজ্ঞান যা আমরা একটু পরে পাব তবে অন্তত ভিত্তিক পাইরোইলেক্ট্রিসিটির নীতির ভিত্তিতে এবং এটি মূলত আপনি যে কোনও জায়গায় এই সংজ্ঞাটি দেখতে সক্ষম হবেন এমন ক্ষমতা এমনকি উইকিপিডিয়ায় এই সংজ্ঞা থাকবে সুতরাং আমি আপনাকে খুব সাধারণ পদ থেকে কী বলতে চাইছি একটি ভোল্টেজ উত্পন্ন করতে নির্দিষ্ট ধরণের উপকরণের নির্দিষ্ট ধরণের ক্ষমতা সুতরাং আপনি গরম বা শীতল করার সময় এটি গুরুত্বপূর্ণ একটি ভোল্টেজ জেনারেটর দেখতে পারেন সুতরাং আপনি মূলত এটি পাইরোইলেক্ট্রিক হতে পারেন পাইরোইলেক্ট্রিটি মূলত আমি যা দেখিয়েছি তা হল এটি তবে এটির একটি পিআইআর সেন্সর এই অধ্যক্ষটি ব্যবহার করে এবং আজ আপনি এই পিআইআর পান এবং কোনও কারণে একে খুব প্যাসিভ ইনফ্রারেড সেন্সর বলা হয় যদিও নীতিটি পাইরোইলেক্ট্রিটির উপর ভিত্তি করে এটিকে বলা হয় প্যাসিভ ইনফ্রারেড সেন্সর এই পিআইআর সেন্সরটি মূলত একটি বৈদ্যুতিন সংবেদক এবং এর অর্থ হল আইআর লাইট মূলত এটি আইআর তাপকে যখন তার পরিসীমাতে আসে তখন বস্তুগুলি থেকে ক্যাপচার করার চেষ্টা করছে সুতরাং পিআইআর সেন্সরটি এরকম কিছু হবে যা সামনের দিকে লেন্স এবং এটির সম্ভাবনা রয়েছে এটি রয়েছে এবং একটি লেন্স রয়েছে এবং লেন্সগুলি অবশ্যই নিশ্চিত করবে যে পিআইআর সেন্সরটির জন্য একটি ভাল পরিসীমা রয়েছে পিআইআর সেন্সর মানে আপনার অবশ্যই একটি ভাল লেন্স থাকতে হবে এবং বিভিন্ন ধরণের লেন্স রয়েছে আমরা এই মুহুর্তে বিশদটিতে যাব না তবে সন্তোষজনকভাবে কাজ করার জন্য পিআইআর সেন্সরের আসল কৌশলটি লেন্সকে বোঝায় সুতরাং যদি আপনি তাপ সনাক্তকরণের জন্য পিরির সেন্সরটি বেছে নেন মানুষের সনাক্তকরণের জন্য এবং উদাহরণস্বরূপ মানুষের সনাক্তকরণে একটি পিআইআর কী করতে পারে এটি কী করতে পারেতা বলার সহজ একটি তুচ্ছ উপায় হল আপনাকে অবশ্যই খুব যত্ন সহকারে আপনার লেন্সটি বেছে নিতে হবে আসলে সনাক্ত করা গতি ঠিক আছে এটি গতি সনাক্ত করতে পারে আপনি হয়ত অনেকগুলি অ্যাপ্লিকেশন দেখেছেন যেখানে কয়েকটি অপারেশন করতে গতি আসলে ডিটেক্টর উদাহরণস্বরূপ যদি আপনি কোনও হোটেলের করিডোরে হাঁটেন বা আপনি এমন কোনও সরকারী স্থানে হাঁটেন যেখানে জনসাধারণ থাকে তবে আসুন আমাদের ঘরগুলি বা সাধারণ সুবিধাগুলি বলতে দিন যেখানে আপনি সাধারণত বিদ্যুৎ চান না আপনি চান না সিস্টেমগুলি সর্বদা লাইট রাখে কেবলমাত্র যখন তারা মানুষের উপস্থিতি সনাক্ত করে আপনি যখন লাইটগুলি স্যুইচ করতে চান ঘরে যতক্ষণ না আলো উপস্থিত থাকে যতক্ষণ না মানুষের উপস্থিতি থাকে কেবল তখনই মানুষের উপস্থিতি সনাক্ত করে সুতরাং প্রথমে এই অ্যাপ্লিকেশনগুলিকে আপনি মূলত একটি পিআইআর বেঁধে রাখুন আপনি বৈদ্যুতিন অংশটিকে বৈদ্যুতিন অংশটি চালু করার মতো প্রদীপগুলি বন্ধ করে দেওয়ার এবং সমস্ত কিছুকে একটি পিআইআর সেন্সরের সাথে ইন্টারফেস করেন এবং আপনি দেখতে পাবেন যে কোনও পিআইআর সেন্সর দুঃখ প্রকাশ করে এটি ভুল একটি পিআইআর সেন্সর আসলে এই জাতীয় সংকেত এবং এই জাতীয় সংকেত উত্পন্ন করে মূলত আপনার পিআইআর সেন্সরে উপাদান থাকবে এবং যখন উভয় উপাদানগুলিকে আমরা মূলত প্লাস এবং বিয়োগ বলব যখন এই উপাদানগুলি প্রয়োজনীয়ভাবে একই পরিমাণে আইআর তাপ দেখায় কোনও সিগন্যাল উত্পন্ন হয় না তবে যদি আরও একটি উচ্চতর আইআর শক্তি দেখে এটি একটি সিগন্যাল উত্পন্ন করবে এটি একটি ইতিবাচক চলার পালস তৈরি করবে এবং বিপরীতটি ঘটবে যখন নেতিবাচক ইতিবাচকের চেয়ে নির্দিষ্ট পরিমাণে উচ্চ শক্তি দেখে এবং আপনি মূলত শেষ হয়ে যাবেন নেতিবাচক যাচ্ছে ভোল্টেজ শিখর সঙ্গে আপ সুতরাং মূলত আপনি এই জাতীয় সংকেত পাবেন যেমন এই সংকেতগুলি প্রক্রিয়া করা হয় এবং মূলত আপনি ডিজিটাল এক বা লজিক 1 বা লজিক 0 তৈরি করবেন একটির অর্থ মানব উপস্থিত এবং 0 এর অর্থ মানব অনুপস্থিত সুতরাং এটি একটি অর্থে একটি পিআইআর সেন্সর আমাদের কী করতে পারে সুতরাং আপনি যোগাযোগ ছাড়াই ব্যবহার করতে পারেন সুতরাং বড় সংক্ষিপ্তসারটি হল আপনি নন যোগাযোগ ওফস ব্যবহার করতে পারেন আমাকে আবার এটি আঁকতে দিন না আমাকে আবার এটি লিখতে দিন না যোগাযোগ ব্যতীত যোগাযোগের আইআরকে ভিন্ন ভিন্ন উপায়ে যদি আলাদাভাবে প্রয়োগ করা হয় আপনি পিআইআর ব্যবহার করতে পারেন আপনি থার্মোকল বা থার্মোপাইল ব্যবহার করতে পারেন এবং আপনি পরিমাপ করতে পারেন এবং আরও কিছুক্ষণ আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ধরণের সেন্সর রাখতে পারেন সুতরাং অন্য কথায় বড় সংক্ষিপ্ত বিবরণটি হল আপনি যে অ্যাপ্লিকেশনটির জন্য সেন্সর চান তা নির্ধারণ করার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে সেন্সরের নীতি কারণ আপনি জানতে পারবেন যে এই জাতীয় অধ্যক্ষটি আসলে সেই নীতির উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশনটির উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় বা এটির পিছনে পদার্থবিজ্ঞানটিও সঠিক প্রিন্সিপালকে আমি খুব সাধারণ উদাহরণ দিচ্ছি প্রকৃতপক্ষে গতি শনাক্তকরণ সম্পর্কে গতি সনাক্তকরণ সম্পর্কে যা আমরা কেবল বলেছিলাম যে পিআইআর করতে পারে তারপরে আমি একটি পিআইআর সেন্সর ব্যবহার করব এবং আমি কেবল একটি গতি শনাক্ত করি 1 না গতি 0 উপস্থিতি 1 এবং মানুষের উপস্থিতি নেই 0 আমি যদি সত্যিই থাকি এবং আমি পাইরোইলেক্ট্রিক এফেক্টের নীতিটি ব্যবহার করব এবং যদি আমি পাইরোইলেক্ট্রিক্ট প্রভাব ব্যবহার করি এবং যদি আমি শরীরের তাপমাত্রা পরিমাপ ব্যবহার করতে চাই তবে আমি বলব শরীরের তাপমাত্রা তবে আমি থার্মোপাইল ব্যবহার করব আপনি এখন থার্মোপাইল দেখেন এবং প্রকৃতপক্ষে তাপমাত্রাটি পরিমাপ করেন এখানে আপনি কোনও তাপমাত্রা পরিমাপ করছেন না আপনি এটি কেবল গতি সনাক্তকরণের জন্য ব্যবহার করছেন তবে এখানে আপনার তাপমাত্রা পরিমাপের জন্য তাপমাত্রা সনাক্তকরণের জন্য এটি ব্যবহার করছেন এবং যদি আপনি মূল দেহের তাপমাত্রা বলেন এটি অবশ্যই 01 ডিগ্রি যথাযথ হওয়া উচিত যা আপনার বজায় রাখা উচিত এই সমস্তগুলির জন্য একটি 01 ডিগ্রি নির্ভুলতা রাখা উচিত যাতে আপনি প্রকৃতপক্ষে চিকিত্সার নির্ভুলতা সম্পর্কে সঠিক হন সুতরাং আমি এটি আবার লিখুন সুতরাং যদি আপনি চিকিত্সার নির্ভুলতার কথা বলছেন তবে এটি হতে হবে সুতরাং উচ্চ নির্ভুলতা সেখানে থাকতে হবে এটিতে 01 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে এবং এটির খুব ভাল রেজোলিউশনের পাশাপাশি রেজোলিউশনও থাকতে হবে সুতরাং এটি আমি মাঝে মাঝে এটি 002 ডিগ্রি সেলসিয়াসের ক্রম হয় এগুলি 2 পৃথক আমি বিশেষত সেন্সরগুলির জন্য স্পেসিফিকেশন বলতে চাই থার্মোপাইল ভিত্তিক সেন্সরগুলি আপনি যদি শরীরের মূল তাপমাত্রার পরিমাপের জন্য সন্ধান করেন তবে আপনাকে চিকিত্সার যথার্থতাটি দেখতে হবে যথাযথ চিকিত্সা যথাযথতা গুরুত্বপূর্ণ সাধারণভাবে আপনি যদি থার্মোপাইল ভিত্তিক সেন্সরগুলির কথা বলছেন তবে আপনিও এটি দেখতে চাইতে পারেন রেজোলিউশনের যা খুব গুরুত্বপূর্ণ জিনিস তাই এটি এখানে মূল বিষয় সুতরাং আমি এখানে যা লিখেছি তা আকর্ষণীয় আমি মূল দেহের তাপমাত্রা লিখেছি যদি আপনি শরীরের তাপমাত্রায় সঠিকভাবে আগ্রহী হন যা সত্যিকারের দেহের তাপমাত্রা নয় তবে আপনি মনে করতে পারেন যে আপনি যদি এই মূল দেহের তাপমাত্রা নন যোগাযোগের ভিত্তিতে কথা বলেন তবে আমরা বলেছিলাম ধমনী অস্থায়ী ধমনী যা আপনি ব্যবহার করতে যাচ্ছেন টেম্পোরাল আর্টারি আপনি স্ক্যান করতে যাচ্ছেন টেম্পোরাল আর্টারি স্ক্যান আমি বলব স্ক্যান টেম্পোরাল আর্টারি স্ক্যান করে এবং মেডিকেল গ্রেড সেন্সরের মাধ্যমে আপনি যে ডেটা অর্জন করেছেন তার একটি খুব সাধারণ বিশ্লেষণ সম্পাদন করুন এবং তারপরে আপনি স্থির করে নিন যে আপনি আসলে মূল শরীরের তাপমাত্রা টানছেন আপনি যদি কেবল শরীরের তাপমাত্রায় আগ্রহী হন তবে এটি করার অনেকগুলি উপায় আমরা তরল স্ফটিক সম্পর্কেও বলেছিলাম থার্মোমিটার একে এলসিটি থার্মোমিটার বলা হয় যা বেশ সস্তা তবে তারা আপনাকে চিকিত্সার যথাযথতা দেয় না আমাদের বলুন যে আপনি ইনকিউবেটার পরিমাপে আগ্রহী একটি শিশু ইনকিউবেটারের একটি ছোট সংযুক্ত জায়গা পরিমাপ তারপরে এখানে সেন্সরটি সঠিকভাবে ইনকিউবেটারের মধ্যে পুরো স্থানটি ম্যাপিংয়ের যত্ন নিতে হবে আমি কেবল এখানেই বোঝাতে চাই সুতরাং এটি পুরো সিস্টেমটি প্রোফাইল করতে হবে এবং ইনকিউবেটরটির একটি সম্পূর্ণ প্রোফাইল পেতে হবে এবং আপনি পরিবেষ্টন পরিমাপ করছেন আপনি দেহের মূল তাপমাত্রাটি পরিমাপ করছেন না কারণ আপনি এই তাপমাত্রার পরিমাপটি এখানে ব্যবহার করছেন কারণ আপনি জানেন যে কোনওটি স্যুইচিং চালু আছে বাচ্চাকে উষ্ণ রাখার জন্য হিটার হিটার বা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আপনি জানেন সুতরাং আপনার এখানে ভিন্ন ধরণের সেন্সর দরকার সুতরাং এটি আকর্ষণীয় যে নিজের প্রয়োগের উপর নির্ভর করে সেন্সরগুলি বেছে নিতে হবে বিভিন্ন ধরণের সেন্সর উপলব্ধ রয়েছে এবং এছাড়াও খুব গুরুত্বপূর্ণভাবে ডেটা সন্ধান করতে হবে শীটগুলি খুব সাবধানে ডেটা শিটগুলি সাবধানতার সাথে দেখতে হবে আপনাকে নির্ভুলতার দিকে নজর দিতে হবে আপনাকে রেজোলিউশনটি দেখতে হবে আপনাকে সংবেদনশীলতাও দেখতে হবে তাপীয় সংবেদনশীলতা মূলত ঠিক সাধারণত তাপ সংবেদনশীলতা শব্দের সমতুল্য তাপমাত্রা পার্থক্য বা পার্থক্য দ্বারা চিহ্নিত করা হয় সুতরাং এটি এমন একটি প্যারামিটার যা আপনি সন্ধান করতে চাইতে পারেন সুতরাং এগুলি আমার মতে সর্বাধিক সমালোচনামূলক বিষয়গুলির স্পেসিফিকেশনগুলি হল আপনি যখন ব্যবহার করার চেষ্টা করছেন তখন বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলির জন্য তাপমাত্রা সেন্সর ব্যবহার করার চেষ্টা করার সময় আপনি সন্ধান করতে হবে আসুন এখন এগিয়ে চলুন এবং এই ভারবহনটির একটি উদাহরণ দিয়ে আমরা এই বক্তৃতাটি শুরু করেছিলাম এবং আপনি যখন ভারবহনটি ঘোরানো শুরু করেন আপনার এখানে নিউওডিয়ামিয়াম চুম্বক রয়েছে এবং আপনি ভার্চিং গরম করেন বা বরং আপনি যখন উত্তাপটি উত্তপ্ত হয়ে যায় পরিবর্তন চৌম্বকীয় ক্ষেত্র এবং চৌম্বকীয় ক্ষেত্রের এই চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তনটি মূলত এখানে বসে থাকা হল সেন্সর দ্বারা ক্যাপচার করা হয় এবং এখানে বসে এই হল সেন্সর বোর্ড কর্তৃক তাকে ক্যাপচার বলে সম্ভবত আমার কেবল এই উপায়ে রাখা উচিত যাতে আপনি দেখতে পাচ্ছেন যে একটি চিপটি এখানে রয়েছে এবং সেই চিপটি মূলত এই ছোট্ট পিসিবির সাথে ইন্টারফেস করা হয়েছে এই ছোট্ট পিসিবি যার মূলত এটির সাথে খুব আকর্ষণীয় উপাদান রয়েছে এবং আমরা এই সুন্দর সামান্য বর্ণনা করব এই পিসিবিতে রয়েছে এমন উপাদানগুলি যা আপনাকে একটি অনুভূতি দেওয়ার জন্য একটি ধারণা দেয় মূলত এর অর্থ ডিজাইন এবং আইওটি সিস্টেম কি আকর্ষণীয় এবং আমরা এই শেষ সময় উল্লেখ করেছি যে এই কয়েলটি এখানে এখানে আমাকে আবার সারিবদ্ধ করা যাক এখানে এই কয়েলটি মূলত ফসল কাটার উদ্দেশ্যে ব্যবহৃত হয় আপনার এই বেয়ারিংয়ের কারণে ঘোরানো চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে যা এখানে ভারবহন ঘোরানো হয় এবং তারপরে আপনি এই চাপটি নওডিয়ামিয়াম চৌম্বকগুলি চৌম্বকীয় ক্ষেত্রগুলির রেখার চৌম্বকীয় ক্ষেত্রগুলি এই কয়েল দ্বারা ক্যাপচার করেছিলেন এবং মূলত এখানে একটি ছোট ভোল্টেজ তৈরি করা হয়েছে যা ব্যবহার করা যেতে পারে উপযুক্ত শক্তি পরে কন্ডিশনার আসলে এই বোর্ড শক্তি এবং সমস্ত শক্তি প্রকৃতপক্ষে এই ক্যাপাসিটারটিতে আপনি দেখতে পান এটি এখানে একটি সুপার ক্যাপাসিটার যা মূলত শক্তি ধারণ করে চার্জটি ধরে রাখে এই ইলেক্ট্রনিক্স চালনা করতে এবং সম্ভবত চালকের পক্ষে উপযুক্তভাবে বলের তাপমাত্রা সরবরাহ করতে পারে তা সিস্টেমের ড্যাশবোর্ডSystem's Dsahboard আসুন আমরা এই বোর্ডটি সম্পর্কে সুন্দর জিনিসটি চালাই এবং ঠিক কী পিছনে চলে যায় যাতে আমরা সক্ষম হব লেকচারারদের পরবর্তী সেটটিতে এটি সংযুক্ত করুন যা আমাদের বিশেষত বিদ্যুৎ সরবরাহ বিভাগে শুরু করতে পারে সুতরাং আসুন আমরা এখানে সিস্টেমের এই উদাহরণটি গ্রহণ করি যে আমরা দেখতে পাচ্ছি আপনি দেখতে পাবেন যে আমি যে পরীক্ষামূলক জিগটি সহন করেছি তার জন্য যে পরিমাপের ফলাফল আমরা করেছি তা আমি আপনাকে এখানে দেখাব প্রথম জিনিসটি হল তাপমাত্রা সাইক্লিং গ্রাফ এটি মূলত এটি তাপমাত্রা সাইক্লিং গ্রাফ যা শীর্ষে রয়েছে এবং আপনি এখানে বাম দিকে নীচে কী দেখছেন তা চৌম্বকীয় সাইক্লিং গ্রাফ 2 এর মধ্যে পারস্পরিক সম্পর্ক না থাকলে কোনও উপায় নেই যার মাধ্যমে আপনি সরাসরি চৌম্বকীয় ক্ষেত্রটি ব্যবহার করে বল ভারবহন তাপমাত্রাটি পরিমাপ করতে পারবেন সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই পরিমাপটি তৈরি করেছি 40 মিনিট বা তার বেশি সম্পর্কে এবং আমরা পরিমাপ করি এবং আমরা ভার্চিংয়ের রেসVarching's Race ভারিংয়ের রেসটিVarching's Race গরম করতে শুরু করি এবং তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 120 ডিগ্রি সেলসিয়াসে বাড়ানো হয়েছিল কারণ আপনি দেখতে পাচ্ছেন এটি এই মুহুর্তে 120 ডিগ্রি সুতরাং এটি এখানে 120 ডিগ্রি এবং এটি এখানে 30 ডিগ্রি আমি যেমন উল্লেখ করেছি এটি তাপমাত্রা সাইক্লিং গ্রাফের সাথে সম্পর্কিত এবং এটি চৌম্বকীয় সাইক্লিং গ্রাফের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ইউনিটগুলির বিবরণেও প্রবেশ করতে পারব না তবে আমি কেবল আপনাকে ডিজিটাল রূপান্তরকারী মানগুলির অ্যানালগ সম্পর্কে বলব যা কৃতপক্ষে 450 থেকে প্রায় 464 এ পরিবর্তিত হয়ে 455 এ ফিরে গেছে এটি 3 পয়েন্ট কমবেশি প্রোফাইলের পরে চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তনটিও সাজানো বাছাই করে ভারবহন আসল তাপমাত্রা এটি করা সহজ ছিল না কারণ এই পরিমাপটি তৈরি করতে আপনার থার্মোমিটার থার্মোমিটার ব্যবহার করা উচিত সুতরাং আমরা একটি থার্মোমিটার একটি শিল্প ব্যবহার করি থার্মোমিটার যোগাযোগ ভিত্তিক দয়া করে নোট করুন আমরা আইআর ব্যবহার করি নি আমরা একটি পরিচিতি ভিত্তিক থার্মোমিটার ব্যবহার করেছি এবং এটি অবশ্যই হল সেন্সর মান এটি সরাসরি হল সেন্সর থেকে আসছে সরাসরি হল সেন্সর থেকে আউটপুট দুঃখিত এটি থেকে আউটপুট আমি এটি সঠিকভাবে লিখুন থার্মোমিটার থেকে আউটপুট খুব ভাল সুতরাং আপনি যদি এখন দেখতে পান এটি আবার একটি আকর্ষণীয় ফলাফল এটি ঠিক একই ফলাফল যা আপনি কিছুটা ভিন্ন উপায়ে দেখান জানেন আপনি দেখতে পারেন যে y অক্ষটি আসলে তাপমাত্রা এবং x অক্ষটি অ্যাডিসি মান এটি শারীরিক তাপমাত্রা যা আমরা পরিচিতি ভিত্তিক থার্মোমিটার ব্যবহার করে পরিমাপ করি এবং এগুলি এডিসির মানগুলি যা আমরা চৌম্বকীয় ক্ষেত্রের পরিমাপের পরোক্ষ পদ্ধতির মাধ্যমে পেয়েছি আপনি দেখতে পাবেন যে এডিসি মানগুলিতে একটি প্রাথমিক পরিসর 580 এর কিছু প্রাথমিক মানের থেকে অন্য বিন্দুতে নীচে নেমে এসেছে যা মোটামুটি 587 তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে এডিসির মান আপনি কিছুটা বিভ্রান্ত হতে পারেন কেন আমি কেন এটি পরিবর্তন করেছিলাম কেন এটি এখানে পরিবর্তিত হয়েছিল আমি বলেছিলাম 450 এবং এটি গিয়েছিল 400 এবং মোটামুটি 464 এবং ফিরে গেছে 455 এবং এর ফলস্বরূপ আমরা বিভিন্ন মান পাচ্ছি ঠিক আছে কারণটি ছিল 2 বিভিন্ন সময়ে করা হয়েছিল এবং এগুলি মূলত এডিসির মানগুলি নির্ভর করে যে চুম্বক চৌম্বকগুলি ভারবাল প্রতিযোগিতায় কেন্দ্রীভূত হয় এবং তাই মূল্যবোধে এই ছোট পরিবর্তনটি আশ্চর্যজনক নয় যেটি গুরুত্বপূর্ণ আপনি যদি আমার প্রাথমিক মান থেকে একটি পরিমাপ করা শুরু করুন এটি মূলত আপনাকে দেখানো উচিত যে আপনি এডিসি মান পরিবর্তন করতে সক্ষম এটি গুরুত্বপূর্ণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে চৌম্বকটিতে পরিবর্তন আসতে হবে কারণ তাপমাত্রা হ্রাস হওয়ায় এই এডিসির মানটি বাড়তে হবে এবং এটিই খুব গুরুত্বপূর্ণ এবং তাই is সুতরাং কেবল আপনাকে একটি সম্ভাবনা দেওয়ার জন্য যে আপনি যদি এই জাতীয় পরিমাপ করেন তবে এটি একটিতে দেখে অবাক হবেন না পরিমাপ আপনি একটি পৃথক মান পান এবং একটি পরিমাপের সাথে তুলনা করে এবং অন্য সময় আপনি বিভিন্ন মানের মান পান আমরা কীভাবে এটি কাজ করেছি এটি একটি অত্যন্ত সমালোচনামূলক স্লাইড যা আমরা কীভাবে নিশ্চিত করেছিলাম যে পুরো সিস্টেমটি সত্যই এটি সক্ষম হয়েছিল এই পিসিবি যে আমি আপনাকে এই পিসিবি দেখিয়েছি উদাহরণস্বরূপ আমি আপনাকে উল্লেখ করেছি এতে কী আছে তা আমাদের বিস্তারিতভাবে বিভিন্ন ব্লকটি দেখতে দিন তো আমাকে দাও এই পিসিবি ফিরিয়ে দিন